আমরা আলোচনা করছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক নেটওয়ার্কগুলি নিয়ে কেবল ইন্টারনেটই নয় মোবাইল ফোন নেটওয়ার্ক বা মোবাইল ইন্টারনেট তার মানে স্মার্ট ফোনগুলির মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা অন্যান্য ডিভাইসগুলি যেমন ট্যাবলেট বা বিভিন্ন ধরণের স্টোর ফরওয়ার্ড টেলিফোন ভিত্তিক নেটওয়ার্কগুলি ভয়েস ওভার আইপি যা আমরা আলোচনা করেছিলাম এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের নেটওয়ার্ক যেমন হোয়াটসঅ্যাপ ইত্যাদি এই নেটওয়ার্কগুলি প্রথমদিকে খুব সুবিধাজনক ডেলিভারি চ্যানেল হিসাবে পরিষেবা শিল্পগুলির খুব উপকারে লেগেছিল আমরা আলোচনা করেছি যে কীভাবে উপভোগতারা পরিষেবার জায়গায় আসেযেমন আমরা ডেন্টিস্টের কাছে যাই বা আমরা নার্সিং হোমে যাই বা মেডিকেল পরিষেবা ভোক্তার ঘরে আসে উদাহরণস্বরূপ বাড়িতে মেডিকেল কেয়ার বা একটি শ্বাসযন্ত্রের সহায়ক যন্ত্র একটি সম্পূর্ণ অক্সিজেন সরবরাহের যন্ত্র ভাড়া নেওয়া যায় এবং বাড়িতে ইনস্টল করা যেতে পারে এবং পুরো লেনদেনটি টেলিফোন বা ইন্টারনেটের সাহায্যে করা যায় এবং পরিষেবাটি গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে তার সুবিধা অনুযায়ী প্রথমদিকে এই সমস্ত আইসিটি নেটওয়ার্কগুলি টেলিফোন ইন্টারনেট ইত্যাদি পরিষেবাগুলি 9 ঘন্টা থেকে প্রসারিত করে 24 ঘন্টা উপলব্ধ করেছে সপ্তাহে 7 দিন এতে অনেক ট্রানজেকশনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে যেটা করা সম্ভব যেমন ধরুন কোন হোটেলে মূল পরিষেবা যে ঘরে থাকা সেটা সাপ্লিমেন্ট করা যাচ্ছে সার্ভিস আর্কিটেকচারের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে যেটা টেলিফোনের মাধ্যমে কিংবা নেটের সাহায্যে দূর থেকেও দেওয়া যায় সুতরাং প্রথমদিকে নেটওয়ার্ক পরিষেবা সরবরাহের জন্য শুধু একটি চ্যানেল ছিল আমরা এই বিভাগটি "সাইবারস্পেসে পরিষেবা সরবরাহ" নামকরণ করতে পারতাম যেমন আপনাদের সামনে স্ক্রিনে দেখিয়েছি সুতরাং আমাদের কাছে ফিজিক্যাল স্টোর রয়েছে পরিষেবা সরবরাহের জন্য ফিজিক্যাল টাচ পয়েন্ট এবং তারপরে আমাদের কাছে সত্যিকারের পরিষেবা সরবরাহের জন্য সাইবার টাচ পয়েন্ট বা ভার্চুয়াল টাচ পয়েন্ট রয়েছে তবে আমরা শীঘ্রই বুঝতে পারি যে নেটওয়ার্ক এই সমস্ত প্রযুক্তি ভিত্তিক নেটওয়ার্কগুলি চ্যানেলগুলির কেবলমাত্র অন্যরকম মানিফস্টেশন নয় যেমন আমরা উদাহরণ দিয়ে আলোচনা করছিলাম তারা মূল পরিষেবাগুলিকে রূপান্তর করতে শুরু করে এবং অনেক নতুন ধরণের পরিষেবা তৈরি করা শুরু করেযেমন হংকংয়ে তারা অক্টোপাস চালু করেছিল যেটা প্রথমে হংকং মেট্রোতে ভাড়া দেওয়ার জন্য কন্টাক্ট ছাড়া প্রিপেইড কার্ড ছিল সুতরাং ভিড়ের সময় আপনাকে নিজের পকেট থেকে কার্ডটি বের করে মেশিনে উপস্থাপন করতে হবে না যদি এটি আপনার পকেটে থাকে সেটা সেন্সকরিয়ে নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে ভাড়াটি কেটে যাবে যখন আপনি বাইরে যাবেন প্রথমদিকে আপনাকে নিজের ওয়ালেটটি বের করে সেন্সর প্যাডের সামনে উপস্থাপন করতেহতো কিন্তু আজকাল ট্রেন বা মেট্রোতে উঠতে বা আপনি যখন নামবেন তখনই এটি সেন্স করে নেয় তবে শীঘ্রই বোঝা গেল যে এই কার্ডটি যাকে অক্টোপাস বলা হয়েছিল এবং যথাযথ নামকরণ করা হয়েছিল কারণ ঠিক অক্টোপাসের মত অনেকগুলি তেন্টকেলস ছিল তাই ধারণা করা হয়েছিল যে এই স্টোরড ভ্যালু কার্ড এক ধরনের ডেবিট কার্ড বা প্রিপেইড কার্ড একাধিক অন্যান্য পরিষেবার জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং এই অক্টোপাসের উপর ভিত্তি করে হংকংয়ে সমস্ত ধরণের মাইক্রো পেমেন্ট পরিষেবা তৈরি করা হয়েছিল এর অনেকগুলি আসলে ব্যবহারকারীরা নিজেরাই তৈরি করেছিল তারা বিভিন্ন ধরণের ব্যবহারের ইনোভেশন করেছিল আজ দিল্লি মেট্রো বা বোম্বাই মেট্রোকে এই জাতীয় কার্ড ইস্যু করতে আটকানো যায়নি যা পরে নাস্তা বা পানীয় বা ছোট মুদি আইটেম কেনার জন্য বিভিন্ন ধরণের স্বল্প মূল্য প্রদানের জন্য ব্যবহার করা যেতে পারে এবং তাই এটি অর্থের সমান্তরাল বা বিকল্প উপায়ে পরিণত হয় এবং তার উপর ভিত্তি করে অনেকগুলি ক্যাশলেস লেনদেন সম্ভব হয়েছে যেগুলি পরিষেবার থ্রুপুট বাড়িয়ে দেয় এবং বিভিন্ন ধরণের আরও বেশি দক্ষ বিতরণ ব্যবস্থা তৈরি করে উদাহরণস্বরূপ এই ছবিগুলো দেখুন আমরা আগে আলোচনা করেছি যে এই টেকনোলজিগুলি এখন নতুন পরিষেবা প্রক্রিয়াগুলি তৈরি করে যা আগের থেকে আলাদা আপনাকে বিমানবন্দরে আর কোনও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না আপনি মেশিনের সেল্ফ সার্ভিস প্রযুক্তি ব্যবহার করে সেল্ফ চেক ইন করতে পারেন এবং শীঘ্রই এই চেক ইন সুবিধা ফোনেও ও করা যাচ্ছে এবং এখন নেটের মাধ্যমেও চেক ইন করতে পারেন এমনকি আপনি নিজের বোর্ডিং কার্ড নিজেই প্রিন্ট করতে পারেন কিছু ক্ষেত্রে আপনি লাগেজ ট্যাগগুলি বাড়ি থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং বিমানবন্দরের ব্যাগেজ কাউন্টারে জমা দিয়ে দিলেই হবে এবং যদি আপনার চেক ইন ব্যাগেজ না থাকে তবে প্রিন্টেড বোর্ডিং কার্ডটি নিয়ে সরাসরি বোর্ডিং গেটে চলে যেতে পারবেন এইগুলি দক্ষতা বৃদ্ধি করে পরিকাঠামোর চাহিদা কম হয় তাছাড়া এটি শক্তি স্থান এবং অন্যান্য অনেক কিছুরই চাহিদা কম করে পরিষেবা সরবরাহের অর্থনীতির পরিবর্তন আনে বা উদাহরণস্বরূপ সকলেই জানেন যে এটিএম ব্যাংকের ব্রাঞ্চে লোকেদের কোন ভুল কাজের ট্রানজাকশন ব্যয়কে ব্যাপকভাবে কম করে ভার্চুয়াল ডেলিভারি নতুন পরিষেবার সুযোগ তৈরি করতে পারে ইন্টেরিয়র গ্রামগুলিতে পেমেন্ট সার্ভিস দিতে পারা যাবে আপনি গ্রামের মানুষের কাছে সরাসরি সামাজিক সুবিধা পৌঁছিয়ে দিতে পারবেন সুতরাং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে সাইবার নেটওয়ার্ক তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক নেটওয়ার্কগুলি পরিষেবা সরবরাহের ক্ষেত্রে রূপান্তর এনেছে নতুন পরিষেবা তৈরি করছে এবং বিভিন্ন ধরণের ইনোভেশনের দরজা খুলে দিচ্ছে সুতরাং আমরা পূর্ববর্তী স্লাইডগুলিতে ফিরে যাব যেগুলি সিকে প্রহ্লাদ ও রামস্বামীরযুগান্তকারী কাজগুলি দ্বারা অনুপ্রাণিত সেখানে উল্লেখ করা আছে যে সংস্থাগুলি আগেকালে নিজস্ব সীমানার মধ্যে থেকে কাজ করতো তাদের কাছে কনজ্যুমার এক ধরনের প্যাসিভ বা এক ধরনের ব্ল্যাক বক্স ছিল সংস্থাগুলি নিজের মধ্যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইত্যাদি অপারেশনাল প্রক্রিয়া চালাত সংস্থাগুলির তাদের সরবরাহকারীদের সাথেডেলিভারি চ্যানেলের লোকেদের সাথে যোগাযোগ ছিল যে বিষয়টি আমরা এই দুটি সেশনে আলোচনা করেছি সুতরাং সংস্থার অপারেশনের সাথে চ্যানেলের অংশীদার এবং সরবরাহকারীরা একটি নেটওয়ার্কের মধ্যে ছিল তবে এটি ভোক্তাদের কাছে পরিষ্কার ছিল না তবে আজ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরণের সর্বব্যাপী নেটওয়ার্কগুলির এই বিস্তারের কারণে এই অসচ্ছ কাঠামোটা সরে গিয়ে জায়গা করে দিয়েছে খুব ট্রান্সপারেন্ট ফ্লুইড নেটওয়ার্ক এর গুচ্ছ যেমন আমরা আগে আলোচনা করেছি সংস্থাটি নিজেই একটি নেটওয়ার্কের অংশ এটি সরবরাহকারী অংশীদার বাইরের ডিজাইনার বিশ্ববিদ্যালয় অন্যান্য জ্ঞানের উত্স এই সবগুলোকে নিয়েএই নেটওয়ার্ক গ্রাহকরাও তাদের নিজস্ব নেটওয়ার্কে রয়েছেন এবং এই দুটি নেটওয়ার্ক একে অপরের সাথে যোগাযোগ করে এবং খুব আকর্ষণীয় ইনোভেশন করে উদাহরণস্বরূপ আজ ভোক্তারা অনেকগুলি নেটওয়ার্কের অংশ হতে পারে এটি একটি 50 এরও বেশি লোকের নেটওয়ার্ক হতে পারে যারা চীনে আনন্দ ভ্রমণে যেতে চায় তারা কোনও নেটওয়ার্ক মধ্যস্থতাকারী যেমন মেক মাই ট্রিপ বা যাত্রা বা গো আইবিবো জাতীয় সংস্থাগুলির মাধ্যমে হোটেলগুলির নেটওয়ার্ক এয়ারলাইনস ট্যুর অপারেটর অপেরা শো র টিকিট সবকিছুর ব্যবস্থা করে নিতে পারে বেশ কিছু জটিল লেনদেন সংঘটিত হতে পারে যা গ্রাহকদের নেটওয়ার্ককে দরাদরি করে অন্য নেটওয়ার্ক যেগুলি এই ধরনের পরিষেবা সাপ্লাই করে তাদের থেকে ভাল দাম পেতে সাহায্য করে এবং এই ধরনের নেটওয়ার্কগুলি রয়েছেযারা তাদের দক্ষতা দিয়ে ইন্ডিভিজুয়াল কাস্টমার কে বাল্ক ডিসকাউন্ট পাওয়াতে পারে গ্রাহকদের দ্রুত এই নেটওয়ার্কের অংশ হয়ে উঠার ক্ষমতা স্পষ্টতই তাদের দরাদরি করার ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এবং অনেকগুলি নতুন পরিষেবা সরবরাহের সুযোগ তৈরি করে পরিষেবা সরবরাহ ক্ষেত্রে আমরা শীঘ্রই আরও কিছু আকর্ষণীয় সম্ভাবনা দেখতে পাব তবে তার আগে আমরা হাইলাইট করতে চাইযে ওয়াই ফাই ভয়েস রিকগনিশন প্রযুক্তি অক্টোপাসের মতো স্মার্টকার্ডস যা আগে উল্লেখ করেছি এগুলি পণ্য পরিষেবা ব্যবস্থার অংশ হয়ে উঠছেফিজিক্যাল চ্যানেল এবং ভার্চুয়াল চ্যানেলের সংমিশ্রণ হয়ে উঠছে সুতরাং প্রযুক্তিগুলি বিল্ডিং ব্লক তৈরি করে গ্রাহকেরা গুগল প্লাস বা ফেসবুক বা ইয়াহু বা অন্যান্য অনেক নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলির সাহায্যে ইনোভেটিভ উপায়ে প্রায়শই এই বিল্ডিং ব্লক গুলোকে একত্রিত করে এর ফলে এটি শুধু ভার্চুয়াল স্টোর করার সুবিধাই নয় যে এটি 24 ঘন্টা উপলভ্য বা এর মাধ্যমে আরও ভাল দাম পাওয়া যায় কারণ কিছু মধ্যস্থতাকারীর আর প্রয়োজন হয় না এবং হাজার হাজার বই সংরক্ষণ করার জন্য ফিজিক্যাল পারিকাঠামোর আর প্রয়োজন হয় না আপনি এখন অ্যামাজন বা ফ্লিপকার্ট বা স্ন্যাপ ডিলের মতো বিভিন্ন পরিষেবা থেকে বই কিনতে পারেন যেখানে সরবরাহকারীরাও উপকৃত হন কারণ তাদের গুদামে বিভিন্ন জিনিস বেশি পরিমাণে সংগ্রহ করে রাখতে হয় না তারা একে অপরের সাথে লেনদেন করতে পারে সুতরাং মৌলিকভাবে তারা কোনও পরিষেবা পরিচালনা করতে পারে যেমন একটি ফ্লিপকার্ট দুটি নক্ষত্রমণ্ডল পরিচালনা করতে পারে একদিকে গ্রাহক নক্ষত্র এবং অন্যদিকে সরবরাহ নক্ষত্রকে পরিচালনা করতে পারে সুতরাং আপনি হয়তো একটি বই একটি রিডিং গ্লাস এবং একটি আকর্ষণীয় টেবিল ল্যাম্প কিনতে চাইছেন এবং সেগুলি তিনটি ভিন্ন সোর্স থেকে আসতে পারে এবং এইসব গুলিকে একত্রিত করে আপনাকে বিতরণ করা যেতে পারে একদিকের একটি নেটওয়ার্ক অন্যদিকের একটি নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে অন্য আরেকটি নেটওয়ার্কের মাধ্যমে এর থেকে আমরা গ্রাহককে আরও ভালভাবে জানতে পারি আমরা মানে এখানে ব্যবসার পরিপ্রেক্ষিতে বোঝাচ্ছে এবং গ্রাহকের আরও ভাল করে জানার পরে আমরা তাদের অন্য গ্রাহকদের সাথে সংযুক্ত করতে পারি যাদের একই ধরনের প্রয়োজনীয়তা এবং পছন্দ এটি মধ্যস্থতাকারীদের জন্য এই নতুন ভূমিকা তৈরি করে তাই আগে মধ্যস্থতাকারীরা পরিষেবার সাথে কোন সাপ্লিমেন্টারি এনহান্সমেন্ট যোগ করে দিতো যেমন ধরুন রেফ্রিজারেটর কেনার সময় তারা আপনাকে কিছু পাওয়ার কন্ডিশনার সরঞ্জাম ভোল্টেজ স্ট্যাবিলাইজার ইত্যাদি সরবরাহ করত তারা ইনস্টলেশন পরিষেবাও যোগ করে দিতো সুতরাং মধ্যস্থতাকারী কিছু সাপ্লিমেন্টারি আসল জিনিসটির সঙ্গে যোগ করে বিতরণ করত তবে বর্তমানে মধ্যস্থতাকারীর ভূমিকা এই ধরণের কোনও এ প্লাস বি হচ্ছে সি তা নয় তাদের ভূমিকা এখন আরও বৈচিত্র্যময় সুতরাং সেই মধ্যস্থতাকারী এখন বিভিন্ন ধরণের নেটওয়ার্ক তৈরি করে বিভিন্ন আকার নিতে পারে আমরা ঐতিহ্যবাহী হাব এবং স্পোক নেটওয়ার্ক পেতে পারি যেখানে একটি কোর সাপ্লায়ার থাকে উদাহরণস্বরূপ ভারতীয় রেল আইআরসিটিসির মাধ্যমে চলাচল করে তাদের এজেন্ট থাকতে পারে হয় তারা গ্রাহকদের সাথে সরাসরি ডিল করতে পারে অথবা তারা আইআরসিটিসি এজেন্টদের মাধ্যমে ডিল করতে পারে এবং বহু সংখ্যক গ্রাহকের সাথে ডিল করতে পারে এবং পরিষেবা সরবরাহ করে থাকে তবে যদিও এটা বিভিন্ন রেগুলেটরি কারণে রেলওয়েজে সম্ভব নাও হতে পারে তবে এখন এটি সম্ভব যে বহুসংখ্যক গ্রাহক একত্রিত হয়ে ভ্রমণের জন্য নেগোশিয়েট করতে পারে এবং এই গ্রাহকরা একে অপরকে নাও চিনতে পারেন কিন্তু তাদের একত্রিত করা যেতে পারে কারণ তারা একটি নির্দিষ্ট সময়ে ইউরোপের একই অবস্থানগুলিতে বেড়াতে যেতে চান এবং তারা সকলেই মেক মাই ট্রিপ বা আইবিবো এর মতো একটি নেটওয়ার্কের কাছে এসেছেন তাদের একত্রিত করা হয় এবং সেটা একটি নেগোসিয়েশন ব্লক হিসাবে কাজ করে এবং তারা এখন ইউরোপে ট্যুর অপারেটর হোটেল পরিবহন পরিষেবা ইত্যাদি বিভিন্ন নেটওয়ার্কের সাথে আলোচনা শুরু করতে পারে এবং খুব আকর্ষণীয় ট্যুর প্যাকেজ তৈরি করতে পারে সুতরাং মৌলিকভাবে নেটওয়ার্কগুলি তৈরি করছে যেটাকে আমরা ডিজিটাল বিজনেস ইকোসিস্টেম বলতে পারি সুতরাং মধ্যস্থতাকারী বা পরিষেবা সরবরাহকারী অংশীদারদের সরল ভ্যানিলা ভূমিকা থেকে আমরা দেখছি গ্রাহকরা অনেক বেশি করে অন্য গ্রাহকের সাথে কো ক্রিয়েশন করে পরিষেবা সরবরাহকারীর নেটওয়ার্কগুলির সাহায্যে ভ্যালু প্রপজিসন তৈরি করছে এবং এভাবে একাধিক ফর্মেশন সম্ভব আমি এখন চাইবো আপনারা ট্র্যাডিশনাল হাব এন্ড স্পোক মডেলটি দূরে সরিয়ে রেখে এই দুটি নেটওয়ার্ক দেখুন একটা রিং নেটওয়ার্ক অন্যটি মাল্টি নেটওয়ার্ক এবং দেখুন কোনও নেটওয়ার্কের সাহায্যে কিভাবে ইনোভেটিভ চিন্তা করে কোন পরিষেবা ডেলিভারি পদ্ধতি উন্নত করে নতুন পরিষেবা তৈরি করা যায় এবং এটা আমাদের ফোরামে আলোচনার জন্য খুব প্রাণবন্ত বিষয় হতে পারে এবং এই ব্যাপারে আপনাদের ইনপুটগুলির অপেক্ষায় রইলাম আমি এই আকর্ষণীয় চিত্রটি কেবল আপনার সামনে রেখে দেব ক্র্যানফিল্ড স্কুল অফ ম্যানেজমেন্টে করা একটি আকর্ষণীয় কাজ থেকে এটি গ্রহণ করা হয়েছে এখানে আমরা দেখব গ্লোবাল পরিষেবা নেটওয়ার্ক স্ট্রাটেজি এটি সার্ভিস ইনোভেশনের জন্য আপনাদের চিন্তাভাবনাকে অনুপ্রাণিত করবে সুতরাং আমি এই গবেষণা কাজটি থেকে আপনাকে সতর্ক করে দিচ্ছি যে এখানে নেটওয়ার্ক স্ট্রাটেজি সম্পর্কিত তথ্য রয়েছে মার্কেট সন্ধানের মোটিভগুলি রয়েছে কিছু রিসোর্স সন্ধানের মোটিভ রয়েছে কিছু স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে কিছু অ্যাসেট আছে যেগুলি মোটিভ সন্ধানের বা এফিশিয়েন্সি সন্ধানের কম্প্লিমেন্টারি এই মোটিভ গুলো নেটওয়ার্কের মাধ্যমে পরিষেবা ইনোভেশনকে চালিত করে আমরা আলোচনা করছিলাম যে এটা অবশ্যই কাজে লাগবে যখন আপনি বিশ্বব্যাপী পরিষেবা দেবেন অনেক পরিষেবা আজ তৈরির সাথে সাথেই গ্লোবাল সুতরাং খুব কম লোকেই ভারতে ফ্লিপকার্ট বা ভারতে গোআইবিবো এর মতো কোনও পরিষেবা তৈরি করেন তারা সারাবিশ্বে কাজ করে আপনি জার্মানির উবার বা ওলা ক্যাবসের মতো কোনও পরিষেবা তৈরি করলে তারা খুব সহজেই বিশ্বব্যাপী হতে পারে এই চিত্রটি আপনাদের বুঝতে সাহায্য করবে যে তারা কেন আগের তুলনায় এত সহজে গ্লোবাল হতে পারছে যেমন স্টার বুকস বা ফেডারেল এক্সপ্রেস পরিষেবাগুলি বিশ্ব জুড়ে প্রসারিত হয়ে আছে এবং সর্বশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ট্রাডিশনালি আমরা পরিষেবার কথা ভাবতাম যখন পণ্যটি ডিজাইন করে বানিয়ে বিক্রি হয়ে যেত তারপর থেকে তাই পরিষেবাকে প্রায়শই আফটার সেল সার্ভিস বলা হয় কিন্তু এই চিত্রটি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন এবং বুঝতে পারবেন যে আজ আপনি কোনও সরঞ্জাম যেমন ওয়াশিং মেশিন বা একটি ফ্রিজ বা একটি টিভি কিনতে চাইলে সেই পরিষেবার জন্য আপনার কাছে কতগুলি চ্যানেলের অ্যাক্সেস রয়েছে আপনি কোনও স্টোরে যেতে পারেন বা নেট থেকে কিনে নিতে পারেন সুতরাং বিভিন্ন ধরণের এই সমস্ত ফিজিক্যাল ও তার পাশাপাশি ভার্চুয়াল স্টোরগুলি রয়েছে যেখান থেকেআপনি ক্রয় করতে পারেন তবে সময় আসবে যেটি কম্পিউটারে ইতিমধ্যে রয়েছে যখন আপনারা শেষ থেকে শুরু করতে পারেন একটি ওয়েব ভিত্তিক পরিষেবাটির সাথে যোগাযোগ করতে পারেন যা ডেল কম্পিউটার এবং আরও অন্যান্য কম্পিউটারে আজকে উপলব্ধ আপনি নিজের কম্পিউটার মনিটর বা মেমরির আকার সিপিইউ এবং সব কিছু কনফিগার করতে পারেন তারপরে সেগুলি পিছন দিকে গিয়ে কম্পনেন্ট সাব অ্যাসেম্বলি কে ট্রিগার করে ফরওয়ার্ড মুভিং অ্যাকশনে সবকিছু একত্রিত করে অবশেষে আপনার জায়গায় ইনস্টল করে অপারেট করে দেয় সুতরাং আগে যেটি একটি গল্পের মতো ছিল আজ এই গল্পটি পুরো সিস্টেমটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাই পরিশেষেএই নেটওয়ার্কগুলি এবং নেটওয়ার্ক ইকোসিস্টেম এর মাধ্যমে গ্রাহকদের আজ অনেক ক্ষমতা আছে যার ফলে আর খুব দেরী নেই যখন আপনি নিজের মোবাইল এবং আপনার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছেগুলি কনফিগার করতে পারবেন এবং এটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে খুব মজার বিষয় হল যে শিক্ষা যা যথেষ্ট নিয়ন্ত্রিত এবং কঠিন গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল যেমন আপনার ব্যাচেলর মাস্টার বিভিন্ন কোর্স ডিগ্রি ইত্যাদি কলেজ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটগুলি যেখানে ফিজিক্যালি শিক্ষা দেওয়া হয় তাদের বিশেষত উচ্চতর শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী তৈরি করা নলেজ প্যাকেজ দিতে হবে নেটওয়ার্কের বিভিন্ন উত্স থেকে সংকলিত জিনিস বিভিন্ন উপায়ে নেটওয়ার্কের মাধ্যমেই আবার গ্রাহককে বিতরণ করা হয় এই ধরনের চিত্রটি আমরা খবরের কাগজের ক্ষেত্রে দেখেছি আবার সংগীতের ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন নেটওয়ার্ক সক্ষম পরিষেবাগুলি ধীরে ধীরে শিক্ষা বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রবেশ করে তার রূপান্তর ঘটাতে পারে প্রচুর ইনোভেশন আসতে বাকি রয়েছে তবে তারা আসছে এবং আমি আজকের অধিবেশন শেষে আপনাদের কাছে যে তিনটি নেটওয়ার্ক চিত্র দেখিয়েছি এবং প্রহ্লাদ রামস্বামীর রচনা দুটি দেখুন যেগুলি আপনাদের আলোচনায় অনুপ্রাণিত করবে এই কোর্সের সহপাঠীদের সাথে ইন্টার অ্যাকশন করুন বা ভেবে কোনও সম্ভাব্য নতুন পরিষেবা প্রস্তাব করুন যেটা পরিষেবা যারা দিচ্ছে এবং যারা নিচ্ছে দুজনের কাছেই বেনেফিশিয়াল হবে